সুতরাং আমরা যা করব তা হল আমরা শক্তি সংগ্রহের অংশের আগে কিছু কেস স্টাডিগুলি আপনার পক্ষে কার্যকর হতে পারে একটি বিশেষ কেস স্টাডি যা আমি আমার ল্যাবটিতে চেষ্টা করেছি আমি ভেবেছিলাম সেই অভিজ্ঞতাটি আপনার সাথে ভাগ করে নেওয়া উচিত সুতরাং আসুন আমরা দেখতে পাই যে একটি ব্যাকগ্রাউন্ড এটি আমরা আমার ল্যাবটিতে একটি এনার্জি মিটার তৈরি করার চেষ্টা করছিলাম এনার্জি মিটারের নাম হল আপনি এর নামক জুল জোটারটি সন্ধান করতে পারেন এবং সেই জুল নির্মাণের প্রক্রিয়াতে বিদ্যুত সরবরাহ সরবরাহ করে আমরা যেহেতু কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ নিয়ে আলোচনা করছি বিভাগটি এটি সবচেয়ে আকর্ষণীয় অংশ কারণ আমি সেখানে কিছু আকর্ষণীয় সমস্যার মুখোমুখি হয়েছি এবং আমি আপনাকে দেখাব যে একটি অসিলোস্কোপের স্ন্যাপশটের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল এবং আমরা কীভাবে সেই সমস্যাটিকে এড়াতে চেষ্টা করব যে আপনি কীভাবে সেই দুটি বাস্তবকে কাটিয়ে উঠতে পারেন কীভাবে আমরা এই সমস্যাটি কাটিয়ে উঠি সুতরাং আমাকে আপনার বিশেষ মনোযোগ দিন সমস্যাটি যা আমি আসলে আপনার জন্য সবকিছুই নথিবদ্ধ করেছি সুতরাং আমরা সরাসরি আপনাকে সরাসরি এটি দেখাতে পারি যে এটি এই ডক ফাইল থেকে আসে আমি কেবল ব্লক ডায়াগ্রাম ঠিক রেখেছি আমরা যা করলাম এটি একটি এনার্জি মিটার যা স্পষ্টতই বিদ্যুতের মানটি নিরীক্ষণ করছে এটি সঠিকভাবে পর্যবেক্ষণ করছে এটি Vrms Irms পাওয়ার ফ্যাক্টরটি পরিমাপ করছে এবং যার জন্য আপনাকে বেশ কয়েকটি সেন্সর দরকার তা সমস্ত প্রয়োজনীয় পরিমাপের যত্ন নেয় ভোল্টেজ সম্পর্কিত পরামিতি বর্তমান ট্রান্সফর্মারটি আমরা বর্তমান সম্পর্কিত সমস্ত পরামিতিগুলি I output কারেন্ট Irms এবং সেগুলি বর্তমান ট্রান্সফরমার থেকে আসার পরিমাপের যত্ন নেব সুতরাং আমরা সম্ভাব্য ট্রান্সফর্মার এবং বর্তমান ট্রান্সফর্মারগুলির মতো সেন্সর ব্যবহার করে পরিমাপ করার জন্য সিস্টেমটি নিজেই চালিত হওয়ার আগে এম্বেডড সিস্টেমটি সঠিকভাবে চালিত হয় সুতরাং এটি এম্বেড হওয়া সিস্টেমের শৃঙ্খল আপনার একটি এসি ইনপুট 220 ভোল্ট 50 হার্টজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার আপনাকে এসি 6 ভোল্ট দেয় এই ট্রান্সফর্মারটি 750 মিলি অ্যাম্পিয়ারের জন্য রেট দেওয়া হয় আমাদের একটি ব্রিজ রেকটিফায়ার রয়েছে তবে আপনার স্পষ্টতই অনেকগুলি রিপল রয়েছে এবং তার সবগুলি সামনে আসছে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে আমি একটি 220 মাইক্রোফেরাদ ট্যান্টালাম ক্যাপাসিটার রেখেছি এলডিও যা এলডিওর স্পেসিফিকেশন তা আমার কাছে পরিষ্কার আছে এটি মূলত এটি টিপিএস 7 এ 47 এটি এলডিও যা টিপিএস টিআই থেকে 7 এ 47 আমি কোনও বিশেষ বিশেষ সংস্থার বিশেষভাবে অনুরাগী নই তবে আমরা কেবল এটি ব্যবহার করি কারণ আমরা এটিকে সবচেয়ে উপযুক্ত এক হিসাবে খুঁজে পেয়েছি তবে ম্যাক্সিম থেকে এলডিও রয়েছে এমন আরও অনেক সংস্থা রয়েছে যা মূলত তৈরি করে একটি এলডিও সুতরাং আপনার যা কিছু রয়েছে তার ভিত্তিতে বা আপনার প্রয়োজনীয়তার সাথে বন্ধ হওয়া কোনও স্পেসিফিকেশনের ভিত্তিতে আপনাকে চয়ন করতে হবে এবং তারপরে সেটিকে ব্যবহার করতে হবে যাইহোক এটির এখানে একটি ইনপুট সর্বনিম্ন 3 ভোল্ট রয়েছে আমি কেবল আপনার জন্যই পড়তে পারব V¿min 3 V¿max 6 ভোল্ট তারপর Voutmin ন্যূনতম 14 ভোল্ট এবং Voutmax 34 ভোল্ট সুতরাং ইনপুটটি নিজেই V min 3 V max 36 ভোল্ট যার অর্থ এই নিয়ামক যে আমি আপনাকে এখানে মূলত দেখাই এটি একটি খুব বড় ইনপুট পরিসর নেয় এবং আপনি যা দেখছেন তার উপর নির্ভর করে আপনাকে একটি বড় আউটপুট পরিসরও দিতে পারে স্পষ্টতই এটি একটি এলডিও ঠিক ডানদিকে ইনপুটটি বুস্ট কনভার্টারের মতো আউটপুট থেকে বেশি হওয়া উচিত যেখানে ইনপুটটিও ঠিক কম হতে পারে কারণ আপনি যখন স্যুইচিং করছেন তখন আপনার ইনপুটটি কী তা বিবেচনা করে না তা কেবল আপনার বিল্ডিংয়ের সাথে জানা ছিল কিনা একটি বুস্ট রূপান্তরকারী তখন আপনার স্পষ্টতই একটি ইনপুট রয়েছে যা আউটপুট থেকে কম সুতরাং কিছু মনে করবেন না এটি খুব নিখুঁতভাবে 058 মিলিঅ্যাম্পিয়ারের খুব নিখরচায় প্রবাহের বন্ধ রয়েছে তবে এখানে আরও উদার হয়ে উঠুন সাবধানতা অবলম্বন করুন আপনি এই এলডিওটিকে শক্তি সংগ্রহের উত্স থেকে চালাচ্ছেন না আপনি এই এলডিওটি ব্যাটারি চালিত উত্স থেকে চালাচ্ছেন না এটি এটি না সুতরাং এই আইকিউটি কিছুটা উপরে গেলেও আপনি আপত্তি করবেন না কেন এখানে এসি হল কারণ এই এলডিও 50 ভোল্টের দুঃখিত 220 ভোল্ট 50 হার্টজ পাওয়ার মেইন থেকে শক্তি নিচ্ছে সুতরাং 1 মিলিম্পিয়ারও ঠিক আপনার পক্ষে কোনও সমস্যা হয়ে উঠবে না সুতরাং এর স্থল কারেন্ট নিঃসৃত কারেন্ট কিছুটা উচ্চতর যে খানিকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন সুতরাং এটি সত্যই যে দিকটি নয় যে বিষয়ে আপনার চিন্তিত হওয়া উচিত তা হল আপনাকে সত্যই চিন্তা করা উচিত নয় সুতরাং আইকিউ সম্পর্কে অনেক কারণ এটি এলডিওতে ইনপুট চালিত হচ্ছে না এটি কোনও ব্যাটারি বা শক্তি সংগ্রহের উত্স থেকে নয় এটিই আবার আমি গ্রহণ করার চেষ্টা করছি VLDO 307 মিলিভোল্ট তার মানে ন্যূনতমকে ছাড়িয়ে আমরা নূন্যতমকে ছাড়ব আমি মনে করি এটি সর্বাধিক কিনা এটি ন্যূনতম বা সর্বাধিক কিনা তা স্পষ্ট নয় যাইহোক ড্রপটি ইনপুট আউটপুট ডিফারেনশনে পার্থক্যের উপর নির্ভর করে সুতরাং যাইহোক তিনি যে ড্রপটি drop উল্লেখ করেছেন তা হল 307 মিলিভোল্ট যা আমি মনে করি এটি এটি সর্বোচ্চ ড্রপ এটিতে থাকতে পারে না এটি সর্বোচ্চ হতে হবে এর যথার্থতা হল এলডিও 25 শতাংশ মনে রাখবেন আমরা এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসাবে আলোচনা করেছি মাইক্রোভোল্ট আরএমএসে শব্দ 4 100 কিলোহার্টজ ডিবিতে পিএসআর 60 খুব ভাল রাইট 60 60 আপনার খুব প্রয়োজন এমন একটি সংখ্যা যা আপনার প্রয়োজন কারণ আপনার খুব স্থিতিশীল দরকার খুব সঠিক সেন্সর ব্যবহার করে আপনার সমস্ত পরিমাপের জন্য ফ্রি ফ্রি ডিসি আপনার এগুলি ঠিক হবে সুতরাং এটি খুব সুন্দর একটি সংখ্যা আউটপুট ক্যাপাসিটার সিরামিক তিনি বলেছেন আপনি কোনও সিরামিক রাখতে পারেন সুতরাং কেবল এখানে এই গল্পটি সম্পূর্ণ করার পরে সার্কিটটি কীভাবে এটি কাজ করবে তা দেখুন সময় উল্লেখ করুন 0646 একসাথে সুতরাং আপনি এখানে 33 ভোল্ট আউটপুট পাবেন এবং আপনি জানেন যে এলডিওতে একটি ইনপুট ক্যাপাসিটার এবং একটি আউটপুট ক্যাপাসিটরের প্রয়োজন এই দুটি ক্যাপাসিটার যেখানে অনেকর সাথে বেছে নেওয়া হয়েছিল এবং আমি আপনাকে দেখাব যে অবশেষে আমরা কীভাবে এই সমস্যাটি কাটিয়ে উঠতে পেরেছিলাম যে এখানে আপনার সেন্সর এবং সেন্সর রয়েছে স্পষ্টতই অ্যানালগ ডিভাইসগুলি থেকে এনার্জি মনিটরিং চিপ রয়েছে যা একে AD78 সিরিজ বলে সুতরাং আমরা অ্যানালগ ডিভাইসগুলি এনার্জি মনিটরিং চিপ ব্যবহার করি মাইক্রোকন্ট্রোলারটি এখানে এমএসপি 430 একটি প্যারামিটারগুলি সঞ্চয় করার জন্য এবং শক্তি মানগুলি সংরক্ষণ করার জন্য একটি এসডি কার্ড রয়েছে যা শক্তি মনিটরিং চিপ থেকে সেন্সর মানগুলি পর্যবেক্ষণ করে এবং তারপরে এই রেডিও রয়েছে সিসি 3000 নামক চিপ যা শেষ পর্যন্ত আমাদের পক্ষে খুব একটা ভাল কাজ করে নি আমাদের এটি অন্য কয়েকটি Wi Fi মডেলের সাথে প্রতিস্থাপন করতে হয়েছিল তবুও এটি কমপক্ষে একটি চার বছরের পুরনো প্রচেষ্টা হয়ে আইওটি অ্যাপ্লিকেশনগুলির জন্য প্রথম ওয়াই ফাই ইন্টিগ্রেটেড চিপগুলির মধ্যে একটি ছিল এবং আমরা সম্ভবত এই চিপটি ব্যবহার করার প্রথম কয়েকজনের মধ্যে একজন ছিল এবং প্রচুর বাগের মধ্যেও ফেলি এই চিপ সহ প্রচুর বাগ প্রচুর সুতরাং প্রকৃতপক্ষে এটির আগে তারা এই চিপটি উন্নত করেছিল এবং তারপরে তারা সিসি 3300 এবং এর মতো জিনিসগুলি নিয়ে আসে সুতরাং অনেক কিছুই আসলে ঘটেছে আমরা বিশদে যাব না তবে যে কোনওভাবে সেন্সর একটি এবং দুটি সেন্সর স্পষ্টতই একটি সেন্সর এক একটি সম্ভাব্য ট্রান্সফর্মার এবং সেন্সর দুটি একটি বর্তমান ট্রান্সফরমার বর্তমান পরিমাপ বিভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে আপনি একটি সাধারণ পিট ACT ব্যবহার করতে পারেন বা আপনি অন্যান্য ধরণের সেন্সিং উপাদান ব্যবহার করতে পারেন পাশাপাশি কি ধরণের উপর নির্ভর করে নির্ভুলতার জন্য আপনি অন্য ধরণের কারেন্সিং সেন্সিং ব্যবহার করতে চাইতে পারেন সেই সাথে রোগোভস্কি কয়েল বলে কিছু আছে আপনি কোনও রোগোস্কি কয়েল ভিত্তিক বর্তমান পর্যবেক্ষণ ব্যবহার করতে পারেন স্পষ্টতই আপনার কিছুটা বৈদ্যুতিনের প্রয়োজন হবে একটি ছোট এমপ্লিফায়ার সার্কিট তবে যাইহোক সুতরাং এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র একটি সাধারণ ট্রান্সফর্মার সি টি ব্যবহার করব তার উপর নির্ভর করে যা আমরা আমাদের বিল্ডিংয়ের সাথে যেতে যেতে আপনাকে দেখাব এখন সৌন্দর্য নেই ঠিক আছে এটি সমস্ত সূক্ষ্ম সুন্দর শক্তি মনিটর এবং সেগুলি সমস্ত রেডিও চিপ আমি স্পেসিফিকেশনগুলি লিখে রাখি সর্বাধিক বর্তমানটি 250 মিলিমিপিয়ার মাইক্রোকন্ট্রোলার সক্রিয় বর্তমান 5 মিলিঅ্যাম্পিয়ার শক্তি মনিটরিং চিপ যা এডিই 7953 9 মিলিঅ্যাম্পিয়ার এলডিও এটি দেখুন আপনি যখন 50 মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি লিখছেন তখন সমস্ত ডেটা লগ করার জন্য এসডিআইও হল এসডি কার্ড এবং এলডিও ইনপুটটি 7 ভোল্ট ডিসি এবং এলডিও আউটপুট হিসাবে আমি আপনাকে উল্লেখ করেছি 3 ভোল্ট ডিসি আমরা সমাধান নিয়েছি এবং আমি আপনাকে দেখিয়েছি আপনি দুটি ট্যানটালাম ক্যাপাসিটরের সেই মানগুলি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমরা এই দুটি এই দুটি ট্যানটালাম ক্যাপাসিটর বেছে নিয়েছি কারণ এই ছবির কারণে অনেক লড়াইয়ের পরে এই সমস্যাটি আসলে এই সমস্যাটি নয় কারণ এখানে সমাধানটি যত্ন সহকারে দেখুন আপনি যদি এখানে তাকান তবে এখানে একটি নিমজ্জন ছিল এই আউটপুট ভোল্টেজের মধ্যে একটি নিমজ্জন ছিল এবং সমস্যাটি কী যখন এই ডিপটি আসছিল আমি কীভাবে পরিমাপ করলাম সমস্যা বিবৃতিটি কী তা আমাকে আপনার জন্য খুব যত্ন সহকারে সমস্যা বিবৃতিটি পড়তে দেয় এখানে বলা এলডিওর একটি স্ন্যাপশট এটি নিশ্চিত করে এটি কী নিশ্চিত করে সিস্টেমটি সন্তোষজনকভাবে কাজ করছিল প্রতিবার ডেটা প্রক্রিয়াকরণের সময় এবং এসডি কার্ডে লিখিত কোনও সমস্যা নেই প্রতিবার আপনি যখন প্রতি 20 সেকেন্ডে বা সেন্স করছেন তখন সুতরাং আমরা যে মূল্যবোধগুলি সংবেদন করছিলাম সেগুলি সেন্সর করেছিলাম এবং এটি কোনও এসডি কার্ডে লিখতে কোনও সমস্যা নেই তবে রেডিও যোগাযোগ ব্যর্থ হয়েছিল এলডিও আউটপুটটির একটি স্ন্যাপশট চিত্র 3 এ দেখানো হয়েছে এটি নিশ্চিত করে এই ফলাফলটির ব্যাখ্যা দেয় এবং এই সমস্যার সহজ সমাধানের পরামর্শ দেয় যাইহোক সমাধানটি এলডিওর স্থায়িত্ব যেখানে 220 মাইক্রোফার্ড ট্যানটালাম ইনপুট এবং আউটপুটটিতে 47 মাইক্রোফারাড আসলে সমস্যার সমাধান এবং কী সমস্যা ছিল আপনি কীভাবে এটি সমাধান করুন এবং কেন এবং কীভাবে এটি কাজ করেছিল যাইহোক সমস্যার সমাধান এলডিওর স্থিতিশীলতা এটি সত্যই এটির বাইরে ছিল স্থিতিশীল ছিল না এবং যে মানগুলি আমি আপনাকে দেখিয়েছিলাম বাস্তবে স্থায়িত্ব নিয়ে এসেছি এবং যখন আপনার স্থায়িত্বের সমস্যা রয়েছে তখন আপনার এই প্রকৃতির সমস্যা হবে যেখানে আউটপুট ভোল্টেজ আসলে 33 থেকে 2 ভোল্টে নেমে গেছে সেখানে রেডিও মডিউল কাজ করছে না আপনি যখন যোগাযোগ করেছিলেন তখন সবকিছুই ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছিল তাদের সমস্যা ছিল কারণ যোগাযোগের জন্য সিসি 3000 উচ্চতর পাওয়ার প্রয়োজন হয় সুতরাং কতটা যে আমি এর 250 মিলিমিপিয়ারের উল্লেখ করিনি তা আপনি দেখতে পারেন এই 250 মিলিঅ্যাম্পিয়ার স্রোত যা প্রয়োজনীয় এটি কারণ এটি একটি ওয়াই ফাই ট্রান্সমিশন এটি মডিউল যার বোর্ডে একটি ওয়াই ফাই চিপ রয়েছে বোর্ডে ওয়াই ফাই প্রযুক্তি রয়েছে যাতে বর্তমানের উল্লেখযোগ্য পরিমাণের প্রয়োজন হয় এই এলডিও সক্ষম কোনও সমস্যা নেই কেবলমাত্র সমস্যা ছিল ইনপুট এবং আউটপুট ক্যাপাসিটারগুলির কারণে স্থিতিশীলতা একটি সমস্যা ছিল এবং যার কারণে আউটপুটটি 2 ভোল্টে ডুবছিল এবং আমি যখন একেবারে যোগাযোগ করতে চেয়েছিলাম ঠিক তখনই এটি একটি অসিস্কোপকে ধরা হয়েছিল 33 তে এই লাইনটি প্রকৃতপক্ষে 33 ভোল্টের লাইন যা এটি আসলে 2 ভোল্টে নেমে যায় আপনি দেখতে পাবেন যে এখানে প্রতিটি বিভাজন এখানে প্রতিটি বিভাজন আসলে 2 ভোল্ট আমি এটি এখানে লিখে রেখেছি এবং এটি স্পষ্টতই 2 ভোল্টে চলে যাচ্ছে সুতরাং সত্যিই আমরা এলডিওটিকে তার স্থিতিশীল জায়গায় ফিরিয়ে আনার মাধ্যমে প্রবর্তন করে এই সমস্যার সমাধান করেছি সুতরাং এটি সত্যিই পুরো গল্পটি এলডিও এবং চমৎকার কেস স্টাডির প্রতি শ্রদ্ধা সহ যা আমাদের কাছে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটির জন্য নির্দিষ্ট করার জন্য এলডিও সুর করার বিষয়ে আমাদের অভিজ্ঞতাটি আপনার সাথে ভাগ করে নিতে চাই সুতরাং প্রিয় বন্ধুরা আপনার নিয়ন্ত্রকের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি ডেটা শিট থেকে প্যারামিটারগুলির দিকে নজর রাখার জন্য যে ধরণের সেন্সর ব্যবহার করতে পারেন তা দয়া করে গুরুত্বপূর্ণভাবে সম্ভবত তত্ত্বের খুব বেশি না স্পষ্টতই আপনি কোনও আইওটি সিস্টেমের পাওয়ার ম্যানেজমেন্ট ব্লক স্থাপনের আগে এগুলি ব্যবহার শুরু করার আগে আপনার প্রচুর তত্ত্বটি জানা উচিত তবে এই সমালোচনামূলক পরামিতিগুলি সন্ধান করুন যা আমি উল্লেখ করেছি যা আমি আপনাকে যথাযথ গোলমাল পিএসআরআরের মতো পড়েছি এবং আমরা যা সত্যই আলোচনা করেছি তার সবগুলিই সেই অনুযায়ী আপনার আইওটির আপনার পাওয়ার সাপ্লাই বিভাগটি পরিকল্পনা করে আমি এই পাওয়ার সাপ্লাই বিভাগের আরও একটি অংশটি ব্যাখ্যা করতে চাই যা আপনাকে কোনও এক সময় বা অন্যটির মুখোমুখি হতে হবে সুতরাং আসুন আমরা ফিরে যাই এবং আরও একটি অংশ নিয়ে আলোচনা করি যা খুব গুরুত্বপূর্ণ সুতরাং এটিকে চার্জ পাম্পও বলা হয় যা আমি ভেবেছিলাম যে আমরা বন্ধ হয়ে এই অংশে ডানদিকে যাওয়ার আগে দরকারী হবে সুতরাং বিদ্যুতের সংগ্রহের উত্সগুলির সাথে আমাদের বিদ্যুৎ সরবরাহ কীভাবে ডিজাইন করা যায় তার আগে আমাদের চার্জ পাম্পটির দিকে নজর দেওয়া উচিত এটিই আমাদের সত্যই লক্ষ্য করা উচিত সুতরাং মুল বক্তব্যটি হল অনেকগুলি পরিস্থিতি হতে পারে যেখানে আপনার মাঝে মাঝে আপনাকে কিছু নির্দিষ্ট ভোল্টেজের সাথে বাঁচতে হবে যা আপনার কাছে সরাসরি পাওয়া যায় কারণ আপনি জানেন মাত্র এক মিনিট আমাকে কী বলতে চাই তা টেনে আনুন সুতরাং কখনও কখনও আপনাকে পাওয়ার করতে হবে আমাদের ফ্ল্যাশ স্মৃতি বলতে বলুন বা আপনি অডিও এবং ভিডিও কোডেক ফ্ল্যাশ করতে চান আপনার উদাহরণস্বরূপ ফ্ল্যাশ স্মৃতি লেখার জন্য উচ্চ ভোল্টেজ প্রয়োজন অডিও ভিডিও কোডেক বা উদাহরণস্বরূপ একটি চিত্র সেন্সরটির মাঝে মাঝে উচ্চ ভোল্টেজের প্রয়োজন কখনও কখনও এমনকি এই স্থানচ্যুতি ঠিক তাদের সমস্ত কিছুটা উচ্চতর ভোল্টেজের প্রয়োজন এটি আপনার এম্বেডড সিস্টেমের জন্য প্রয়োজনীয় আপনার এম্বেডড সিস্টেম রয়েছে বোর্ডে আমাদের লিখুন আসুন আমরা এটি বলি যে এটি আপনার মাইক্রোকন্ট্রোলার এটি আপনার রেল ভোল্টেজ এটি আমাদের বলুন এটি 33 ভোল্ট এবং এর সাথে কিছু সংবেদক সংযুক্ত রয়েছে যদি এটি কোনও অ্যানালগ সেন্সর হয় তবে এটি একটি অ্যানালগ সেন্সর সেন্সর ডিজিটাল হলে আপনি স্পষ্টতই ডিজিটাল পোর্টের সাথে অ্যানালগের সাথে সংযুক্ত হবেন আপনি জিপিওতে স্পষ্টতই সংযুক্ত থাকবেন এটি অন্য সেন্সর সেন্সর ডিজিটাল অধিকারও তারপরে আপনার কাছে পৃথক বাস রয়েছে I2c আপনার কাছে এসপিআই রয়েছে এটি 2 টির এবং এটি 4 টি তারের এবং আপনি আমাদের অন্যান্য পেরিফেরিয়ালগুলি বলতে পারেন যা এই সিস্টেমের মাধ্যমে সংযুক্ত রয়েছে এটি এমনকি ফ্ল্যাশ মেমরি ফ্ল্যাশটি আপনার কাছে উপলব্ধ থাকতে পারে ওভার এবং এসপিআই ফ্ল্যাশ বা একটি I 2 C ফ্ল্যাশ এবং কখনও কখনও মেমরি লোকেশন লেখার সময় সংযোগ করতে আপনার উচ্চ ভোল্টেজের প্রয়োজন হবে অথবা আমাদের বলুন যে আপনার একটি ইন্টারফেস রয়েছে এটি একটি ইন্টারফেস যা মূলত ডিসপ্লেতে সংযুক্ত হচ্ছে এবং এই ডিসপ্লেটির জন্য 5 ভোল্টের প্রয়োজন আমাদের উদাহরণটি বলতে দিন ডান আমি বলবো 5 ভোল্ট আপনি এই 33 থেকে কীভাবে জেনারেট করবেন কীভাবে এই 5 ভোল্ট জেনারেট করবেন এটির জন্য কখনও কখনও এখনও 33 রেলের ফ্ল্যাশ মেমরি প্রয়োজন হতে পারে যার অর্থ কোনও সমস্যা নেই তবে আপনি যখন লিখছেন তখন আপনার প্রয়োজন হবে যখন আপনি ঠিক সেই জায়গাতেই লিখতে চান স্পষ্টতই এটির জন্য একটি উচ্চ ভোল্টেজ প্রয়োজন এটি কীভাবে পরিচালনা করে যে এটি এই উচ্চ ভোল্টেজটি 33 থেকে কীভাবে জেনারেট করে এটি একটি দুর্দান্ত স্ট্রেইট ফরোয়ার্ড ট্রিক আমি খুব বিস্তারিতভাবে যাব না তবে আমি আপনাকে একটি খুব সাধারণ সার্কিট দেখাব আসুন আমরা বলি এটি একটি মাইক্রোকন্ট্রোলার এবং এটি আপনার 33 ভোল্টের রেল এবং এটি স্থল আপনি একটি জিপিআই খোলার জন্য দুঃখ প্রকাশ করতে পারেন আমার ঠিক এটি করা উচিত একটি gpi খোলার আসলে আপনার উচিত আপনি অবশ্যই পারবেন না কোনও সমস্যা নেই এবং এটি করার দুটি উপায় আছে আমরা এখানে একটি জিপিও নিয়ে যাব এবং আপনি একটি ঘড়ি তৈরির জন্য একটি সাধারণ প্রোগ্রাম তৈরি করেন এটি জিপিও দয়া করে এটি একটি সাধারণ উদ্দেশ্য ইনপুটটি লক্ষ্য করুন এটি একটি ডিজিটাল বন্দর সুতরাং একটি ঘড়ি তৈরির জন্য একটি ছোট প্রোগ্রাম লিখুন এবং এই ঘড়িটিকে এই ক্যাপাসিটরকে এখানে রাখুন এটি আমি এটিকে স্থির করব না এবং আপনি এখানে যা পাবেন তা হল আমি আমার স্বাভাবিক ইনপুট এবং আউটপুট ক্যাপাসিটরটি রাখব এবং আমার পেতে হবে আমার প্রয়োজন হবে 5 ভোল্ট ডান 5 ভোল্ট বিঙ্গো আপনি এখানে 5 ভোল্ট পাবেন এবং আমি এখানে যে সার্কিটটি তৈরি করেছি তা এই অংশটি খুব সাধারণ আপনার ফান্ডামেন্টালগুলিতে ফিরে যান এবং সন্ধান করুন আপনি একটি ডিকসন চার্জ পাম্পটি তৈরি করেছেন মূলত ডিকসন চার্জ এবং পাম্প চার্জ এবং পাম্প হয় চার্জ পাম্প সুতরাং আসলে আপনি একটি ডিকসন চার্জ পাম্প তৈরি করেছেন সুতরাং এবং আপনি কীভাবে এই ডিকসন চার্জ পাম্পটি তৈরি করেছিলেন কীভাবে আপনি এই 5 ভোল্ট উত্পাদন করেছিলেন আচ্ছা আদর্শভাবে এই 33 এর বড় হওয়া উচিত 6 তবে এটি কাজ করছে না যা ঘটছে না কারণ আপনার ডায়োড ড্রপ রয়েছে এবং সেইজন্য আপনি মূলত আমি একাধিক পর্যায় যোগ করি নি পাশাপাশি আমি কেবল একটি পর্যায় যুক্ত করেছি এবং এর সাথে আমি কেবল একটি গুণ করেছি এবং আমি চূড়ান্ত পর্যায়ে ফিরে এলাম যা এটি অন্য ডায়োড এবং এই ক্যাপাসিটর এবং তারপর এটি করার কিছুই নেই এই ক্যাপাসিটারগুলির সাথে চার্জ পাম্পের কিছুই করার নেই এটি যা আমি চক্কর দিয়েছি আসলে চার্জ পাম্প তৈরি করার জন্য প্রয়োজনীয় এবং তাই এটি এন প্লাস 1 সর্বদা এটি এন প্লাস 1 হবে এটি এমন পর্যায়ে যা আপনি তার সমস্ত শক্তি সঞ্চয় করবেন এবং এই ক্ষেত্রে আপনার মুলত এখানে একটি একক স্তর রয়েছে সুতরাং আপনি যদি এটি দেখতে পারেন এখানে n হিসাবে 1 হিসাবে বিকল্প পাবেন আপনি আসলে এটি পাবেন এবং এই দুটি তাদের প্রথম এবং দ্বিতীয় বিয়োগ বিয়োগ এই V এটি আসলে কিছুই নয় তবে V¿ আপনি এবং এখানে ডায়োড ড্রপগুলি যে এখানে মূলত দেখবেন তা হল আমরা এই স্তরটি দেখা দেবে এবং আউটপুটটি কেবল এই 2 বার V¿ − Vd V ডায়োড ড্রপ হওয়া উচিত যা আপনাকে আউটপুটে 5 ভোল্টের চেয়ে কিছু বেশি ভোল্টেজ দেবে যা আপনি নেবেন এবং তারপরে একটি এলডিওর মাধ্যমে প্রয়োগ করবেন এবং এটি তৈরি করবেন 5 ভোল্ট এটি হল এটিই সর্বাধিক সহজতম চার্জ পাম্প যা আপনি ভাবেন যে আপনি এখানে পর্যায়ে যোগ করতে পারেন মূলত এখানে আমি এই ঘড়িটি এখানে এই পর্যায়ে প্রয়োগ করেছি সুতরাং আমাকে এটি ঘষুন এবং এই ঘড়িটি এখানে প্রয়োগ করুন আপনি এই ঘড়িটি এখানে প্রয়োগ করুন তবে এটিকে স্থল না করে আপনি এখান থেকে স্থলটি সরিয়ে ফেলুন এবং আরও একটি পর্যায় যুক্ত করুন এবং এখানে একাধিক স্তর যুক্ত করুন তবে স্পষ্টতই আপনাকে বিভিন্ন ঘড়ি নিতে হবে ঠিক এটি একই ঘড়ি হতে পারে না আপনি এই ঘড়িটি অন্য তৃতীয় পর্যায়ে আবার প্রয়োগ করতে পারেন আরও একটি ঘড়ি জেনারেট করে এবং এখানে সংযুক্ত অন্য ঘড়ি তৈরি করতে এবং তৃতীয় পর্যায়ে সংযুক্ত করা ইত্যাদি তাই আপনি পারেন আপনি এটি কীভাবে বানাতে পারবেন তা দ্রুত বুঝতে আপনার জন্য ডিকসন চার্জ পাম্পটি সন্ধান করতে চাই তবে আপনি নিজের এম্বেড এম্বেডড সিস্টেমটি নিজের মাইক্রোকন্ট্রোলারকে নিজের রেল দিয়ে নিজেই ব্যবহার করতে পারবেন আপনি যা করতে পারেন তা ব্যবহার করে আমি একটি খুব সাধারণ সার্কিট দিচ্ছি এটিকে তৈরি করুন এবং এই ডিসপ্লে সিস্টেমগুলি বা চিত্র সেন্সরগুলি বা ফ্ল্যাশ স্মৃতিগুলির অডিও ভিডিও কোডেক এবং এর সাথে সংযোগ স্থাপনের জন্য একটি স্থিতিশীল 5 ভোল্ট তৈরি করুন এই ফ্ল্যাশ মেমরিটি যা আপনি বাইরে কিনে এবংI 2 c বা এসপিআই এর মাধ্যমে এটি অভ্যন্তরীণভাবে সংযুক্ত করতে পারবেন এটি এই চার্জ পাম্পটি করবে এটির চিপটিতে তার চার্জ পাম্প থাকবে কারণ আমি যদি লিখতে পারি তবে আপনার আরও উচ্চ ভোল্টেজের প্রয়োজন সুতরাং অন্য কথায় এই সরল সার্কিটটি যা আমি এখানে এই সরল সার্কিটটি চক্কর দিয়েছি আমরা বাস্তবে সিলিকনে প্রয়োগ করা হবে এবং তারপরে এই ফ্ল্যাশ মেমরির ভিতরে প্রয়োগ করা হবে এবং আপনি কীভাবে এটি করেন সিলিকনে এই ডায়োড স্ট্রাকচারগুলি কীভাবে বাস্তবায়ন করবেন ঠিক আছে আপনার একটি শরীরের সংযুক্ত মোসফেট রয়েছে আপনি ঠিক মোসফেট ডায়োড ব্যবহার করতে পারেন মোসফেট ডায়োডস শরীর সংযুক্ত খুব সাধারণ শরীরের সাথে সংযুক্ত আমি বিশদটি জানতে পারব না তবে কেবল লক্ষ করুন যে শরীরের সাথে সংযুক্ত ডায়োড স্ট্রাকচারগুলি সহজেই নির্মিত হতে পারে কাঠামোগুলি সহজেই সিলিকনে নির্মিত যেতে পারে এবং আপনি টপোলজি থেকে মূলত এই ডিকসন চার্জটি বেশ ভাল তৈরি করতে পারেন প্রকৃতপক্ষে অনেক ধরণের ক্রস কাপলড সিস্টেম রয়েছে এবং তাই আমরা বিশদটি জানাতে পারব না এক অর্থে এর অর্থ হল আপনার পাওয়ার সাপ্লাই বিভাগটি আপনি নির্দিষ্ট শর্তে আপনি একটি এলডিও ব্যবহার করতে পারবেন আপনি কিছু শর্তে বক কনভার্টর ব্যবহার করতে পারেন যার অর্থ আপনি কিছু শর্তে চার্জ পাম্পের প্রয়োজন তার উপর নির্ভর করে ডান আপনার কীভাবে নির্ধারণ করতে হবে তার উপর নির্ভর করে সার্কিট এবং এটি সামগ্রিকভাবে আপনিও দ্রুত তৈরি করতে পারেন আমি এটি ল্যাবটিতে তৈরি করেছি এবং আমি আপনাকে এটি জানাতে দেব যে এটি আসলে কাজ করে আপনার এমবেডড সিস্টেমটি পেতে আপনি সেই অনুযায়ী উপাদানগুলি চয়ন করতে পারেন এবং এই সাধারণ সিস্টেমগুলি তৈরি করতে পারেন বিভিন্ন রেল ভোল্টেজের প্রয়োজনীয় আইওটি ডিভাইস খুব কার্যকরভাবে কার্যকর করতে পারে সুতরাং এই ডিভাইসগুলির গল্প এটি এখন ফিরে আসি এবং এই চিত্রটির সাথে পুনরায় সংযোগ করি যা আমরা উল্লেখ করেছি যে এই বিদ্যুৎ সরবরাহটি একটি উদ্ভট অংশ এবং আপনি এটি একটি ইনপুট হিসাবে ব্যাটারি দিয়ে তৈরি করতে পারেন আপনি এটি এসি দিয়ে একটি ইনপুট হিসাবে তৈরি করতে পারেন আপনি এটিকে ইনপুট হিসাবে সোলার টেক Solar Techকম্পনের চাটুকার লিনিয়ার গতি এবং তেমন ব্যবহার করা যেতে পারে হিসাবে ফসল সংগ্রহের উত্স দিয়েও এটি তৈরি করতে পারেন আমি এখন আপনার কাছে পাওয়ার ব্লকের জন্য পাওয়ার ব্লকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হাইলাইট করি যদি ফসল কাটা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহৃত হয় সুতরাং আসুন এবং ফসল সংগ্রহ করা হয় তবে বিদ্যুৎ ব্লকের জন্য এটি প্রয়োজনীয় জরুরী বিষয়গুলিতে ফোকাস করা যেমন আপনি জানেন এবং ফসল কাটা একটি শক্তি কাটার কী এটি মূলত কিছুই নয় তবে বৈদ্যুতিক শক্তির উত্স হল শেষ পর্যন্ত আপনি বৈদ্যুতিক বিদ্যুতের প্রতি আগ্রহী হবেন আপনি আগ্রহী নন আপনি বিদ্যুতের প্রতি আগ্রহী হন যা মূলত শক্তির অধিকারের বিশুদ্ধতম রূপ সুতরাং আপনি এটিই লক্ষ্য করছেন কারণ বেশিরভাগ ইলেক্ট্রনিক্সই আইওটি এম্বেড থাকা বেশিরভাগ ডিভাইস যা আমরা দেখছি বাস্তবে বৈদ্যুতিক শক্তি থেকে চালিত হয় সুতরাং আপনি শক্তি উত্পাদনকারীকে দেখছেন যা কিছুই নয় তবে বৈদ্যুতিক শক্তি উত্সে এটি মূলত শোষণের কিছু ফর্ম শোষণ করে পরিচালনা করে সেখানে কোনওরকম শক্তি শোষণ করে কোনওরকম শক্তি সরবরাহ করে এবং আপনাকে শক্তি সরবরাহ করে এবং শক্তি সরবরাহ করে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে সুতরাং যদি আপনি এক ক্ষেত্রে শক্তি শোষণ করে বলে থাকেন তবে এটি সৌর শক্তি শোষণ যদি এটি গ্রহণ করা হয় তবে তাপমাত্রা ডিফারেনশনের দিক থেকে এটি তাপমাত্রা ডিফারেনশিয়াল কিছুই নয় তবে থার্মো ইলেক্ট্রিক প্রভাব কিছুই নয় তবে থার্মো কিছুই নেয় না তবে আমরা ব্যবহার করি সুতরাং একটি ক্ষেত্রে এটি আমাদের পদার্থবিজ্ঞানটি সঠিকভাবে পেতে দেবে একটি হল ফটোভোলটাইক এফেক্ট এবং অন্যটি থার্মো বৈদ্যুতিক থার্মোইলেকট্রিক এফেক্ট এটি বৈদ্যুতিক শক্তির প্রজন্মের পেছনের পদার্থবিজ্ঞান সুতরাং আমি আবার তাদের সমস্তের বিষয়ে জানতে চাই না তবে গুরুত্বপূর্ণটি হল আপনি যদি পিএমআইসি দৃষ্টিকোণ থেকে বিদ্যুৎ ব্যবস্থাপনার শক্তি সংগ্রহের দিকে তাকান তবে এগুলি মূলত কিছু প্রাথমিক প্রয়োজনীয়তা সুতরাং আমি এটি চালিয়ে যাব সুতরাং আপনি কেবল নোট করেছেন যে এগুলি পদার্থবিজ্ঞানের ধারণাগুলি তবে খুব গুরুত্বপূর্ণভাবে এই প্রয়োজনীয়তাগুলি কী কী যদি আপনি শক্তি সংগ্রহের কথা বলছেন আপনি যে আইসিটি তৈরি করতে চান এটি একটি বিদ্যমান শক্তি সংগ্রহের আইসি ব্যবহার করতে চান যা পাওয়া যায় বাজার আপনি একটি সৌর প্যানেল ব্যবহার করতে চান আপনি একটি থার্মোইলেক্ট্রিক জেনারেটর ব্যবহার করতে চান আপনি একটি বায়ু শক্তি মাইক্রো বায়ু শক্তি ব্যবহার করতে চান আপনি লিনিয়ার গতি ব্যবহার করতে চান এই সমস্ত সিস্টেম ইতিমধ্যে আছে আপনি কীভাবে এই এম্বেড করে সেই শক্তি সংগ্রহের উত্সগুলিকে ইন্টারফেস করবেন এমন সিস্টেমগুলি যাতে আপনার সম্পূর্ণ সিস্টেমের বহুবর্ষজীবন কাজ থাকবে যা লক্ষ্য আপনি ঠিক রাখতে চান না এবং ব্যাটারি প্রতিস্থাপন করতে চান না অথবা আপনি এটি করতেও চাইতে পারেন যে আমি রিচার্জেবল ব্যাটারি চার্জ করার জন্য সমস্ত ফসল কাটব যা এটিও অন্য দৃষ্টান্ত উদাহরণস্বরূপ আপনি যদি কথা বলছেন তবে খুব সমালোচনামূলক অপারেশনটি বলুন যেমন উদাহরণস্বরূপ আপনি একটি পরিধানযোগ্য এবং স্বাস্থ্যসেবাতে আগ্রহী প্যারামিটার পর্যবেক্ষণ করতে হবে যদি আপনি বলেন যে আমি একটি সৌর শক্তি সংগ্রহের অর্থ ব্যবহার করি যে দিনের কেবলমাত্র এই পরিবর্তনশীলটি আপনার অবশ্যই পর্যাপ্ত সূর্যের আলো থাকা উচিত এবং কেবলমাত্র সেই শর্তে চলকটি আসলে কাজ করতে সক্ষম হয় কারণ এটি এমন একটি সময় যখন শক্তি উপলব্ধ আপনি স্পষ্টতই এমন নকশাগুলি চান না এটি এটি নির্বিঘ্ন হওয়া উচিত এটি 24 x 7 কাজ করা উচিত এটি আপনার এবং এটির জন্য সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে সক্ষম হওয়া উচিত যার অর্থ আপনাকে একটি ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি ঠিক আছে তবে আপনি দীর্ঘ সময়ের জন্য ব্যাটারিটি প্রতিস্থাপন করতে চান না যার অর্থ আপনি ব্যাটারিটি চার্জ করতে চান না আপনি যেখানে যেতে চান সেখানে কোনও চার্জিং পয়েন্ট খুঁজে পেতে চান না এবং আপনি সচেতনভাবে যেতে পারেন এবং আপনাকে উপলব্ধ সরিয়ে ফেলতে পারবেন এবং তারপরে এটিকে সংযুক্ত করুন এবং তারপরে আপনি আসলে এটি চার্জ করতে চান এটি এমন কিছুও নয় যা খুব ব্যবহারিক ব্যাটারি ঠিক আছে তবে আপনি দীর্ঘ সময়ের জন্য ব্যাটারিটি প্রতিস্থাপন করতে চান না যার অর্থ আপনি যে ব্যাটারিটি চার্জ করতে চান না আপনি যেখানে যেতে চান সেখানে কোনও চার্জিং পয়েন্ট খুঁজে পেতে চান না এবং আপনি সচেতনভাবে যেতে পারেন এবং আপনাকে উপলব্ধ সরিয়ে ফেলতে পারবেন এবং তারপরে এটি এটিকে সংযুক্ত করুন এবং তারপরে আপনি আসলে এটি চার্জ করতে চান এটি এমন কিছুও নয় যা খুব ব্যবহারিক যাই হোক মূলত যদি আপনি শক্তি আহরণের কথা বলেন তবে আমি দেখছি যে এটির একটি গুরুত্বপূর্ণ পরামিতি সর্বাধিক দয়া করে তা নিশ্চিত করার জন্য এটি কাটার জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিন ইন্টারফেস সরবরাহ করা উচিত আপনি যদি ইতিমধ্যে পরিবেষ্টিত অবস্থার অধীনে পাওয়ার ট্রান্সফার জানেন তবে এটি সম্পূর্ণ করুন চার্জ পাম্পের জন্য এলডিও থেকে বাক রূপান্তরকারীটি ধীরে ধীরে দেখুন আমরা সমস্ত উল্লেখ করেছি এই সিস্টেমগুলির মধ্যে অনেকগুলি অনুমান করেছিলাম যে সেখানে একটি ইনপুট ভোল্টেজ উপলব্ধ ইনপুট যা V¿পাওয়া যায় সুতরাং আপনি Vout পাবেন তবে এখন আপনি নিজের টুপি পরিবর্তন করছেনআপনি বলছেন আমি জানি না কখন আমরা আসব এবং আমি এটি কাজ করতে কয়েক জিনিস করব সুতরাং যদি আপনি না জানেন যে V দ্বিতীয় কাজটি আপনি করতে চান কখন আসছেন তা হল যদি V আসে তবে সেই V থেকে কীভাবে সর্বোচ্চ এক্সট্রাক্ট করা যায় কীভাবে শক্তি পাওয়া যায় তার থেকে সর্বোচ্চ পাওয়ার কীভাবে আপনি এটি সর্বাধিক উত্তোলন করতে পারেন সুতরাং শক্তি সংগ্রহের অর্থ সর্বাধিক পাওয়ার পয়েন্ট সর্বাধিক পাওয়ার ট্রান্সফার যার অর্থ সর্বাধিক পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং শক্তি সংগ্রহের শক্তি পরিচালন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হয়ে ওঠে সুতরাং এটি একটি শক্তি সংগ্রহের সার্কিটগুলির জন্য এক প্রথম খুব গুরুত্বপূর্ণ এবং শর্তগুলি ভাল হলে আর আউটপুটটি পাওয়ার আউটপুট পাওয়া যায় যখন পরিস্থিতি ভাল হয় তখন শক্তি পান শক্তি পাওয়া যায় এবং এই স্টোরটি খুব গুরুত্বপূর্ণ স্টোরটি সংরক্ষণ করে যেখানে এই শক্তি সঞ্চয় করে আপনি এই শক্তি সঞ্চয় করতে চান কোনও ব্যাটারি চার্জ করুন একটি সুপার ক্যাপাসিটার উভয়ই আমরা আপনাকে যখনই পাওয়া যায় তখন এনার্জি চার্জ করার অনুমতি দেব তারপরে তৃতীয় জিনিসটি যা প্রয়োজন তা হল বিদ্যুৎ স্থানান্তর পরিচালনা করা যা আপনার বিচ্ছিন্নতা রয়েছে তা নিশ্চিত করতে হবে মূলত আপনাকে বিচ্ছিন্নতার দিকে নজর দিতে হবে বিচ্ছিন্নতা বলতে কী বোঝ এটি সত্যিই গ্যালভ্যানিক বিচ্ছিন্নতা বা বৈদ্যুতিক বিচ্ছিন্নতার কোনও নয় উদাহরণস্বরূপ বিচ্ছিন্নতা ট্রান্সফর্মারটি ইনপুটটির সাথে ইনপুটটির মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে যাতে আপনি যখন মূলত কম ভোল্টেজের অপারেটিং উচ্চ ভোল্টেজ থেকে থাকে তখন এই বিচ্ছিন্নতা আপনাকে নিজের জমি তৈরি করতে দেয় উদাহরণস্বরূপ নিম্ন ভোল্টেজ ডোমেনগুলিতে কাজ করা এটি বিচ্ছিন্নতা নয় আপনি যখন শক্তি সংগ্রহের কথা বলছেন বিচ্ছিন্নতার অর্থ এখানে বোঝার প্রসঙ্গে আমাদের হঠাৎ করে 100 মিলিএমিপিয়ার বলতে বলা যেতে পারে এবং আপনি যা রয়েছেন তা আপনার একটি ছোট ফসল রয়েছে সুতরাং এটি সম্ভবত আমাদের 2 থেকে 20 মিলিএমিপিয়ারগুলি যে কোনও শর্তের উপর ভিত্তি করে ফসল সংগ্রহের উত্স অনুসারে বলতে দেয় যেমন সূর্যের আলো প্রচুর পরিমাণে রয়েছে তবে আপনি 1 লক্ষ 50000 এরও বেশি লাক্স পেতে পারেন এমনকি 2 উজ্জ্বল সূর্যের আলোতে লাক্স বা আপনি 200 লাক্স দিয়ে শেষ করতে পারেন 100 লাক্স যদি এটি অভ্যন্তরে সঠিক হয় 100 লাক্স 200 লাক্স ইনডোর সোলার প্যানেল 100 লক্ষ 200 লাক্স ইনডোর 2 লক্ষ লাক্স উজ্জ্বল সূর্যের আলো এবং যদি কোনও মেঘ থাকে তবে 5০০০০ লাক্স আউটডোরের নিচে নেমে এটি 25০০০ লাক্স আউটডোর ক্লাউডটি 2 লাখ ছাড়িয়ে নেমে 5০০০০ পর্যন্ত নেমে যেতে পারে এমনকি 1০০০০ লাক্স 5০০ লাক্সের নীচেও নেমে যেতে পারে এবং আবার ফিরে যেতে হবে এবং আবার ফিরে যেতে হবে 2 লক্ষ টাকা কখনও কখনও যখন প্রচুর মেঘ থাকে যখন বর্ষা মৌসুম হয় তখন সূর্য বাইরে থাকে না আপনি এমনকি দিনের বর্ধিত সময়ের জন্য 10000 লাক্সও পেতে পারেন এটি একই প্যানেলে খুব কম যা 2 লক্ষ লাক্স অধিকার দেখেছিল লাক্স মূলত আপনি খুব ছোট লাক্স মান দেখতে পাবেন সুতরাং শক্তিটি ইনপুট শক্তিটিকে সূর্যের আলো ফোটোভোলটাইকের আকারে ওঠানামা করছে সূর্য শক্তি Machine বা হালকা শক্তি Machineটিকে ওঠানামা করে এবং তাই ইনপুট যা ই হোক না কেন আপনার আউটপুটে সর্বাধিক উত্তোলন করতে সক্ষম হওয়া উচিত যার জন্য আপনার এই এমপিপিটি এবং লোড প্রয়োজন আমাদের বলে দিন যে 100 মিলিঅ্যাম্পিয়ারের প্রয়োজন আমি একটি উদাহরণ দিচ্ছি তবে ইনপুট স্রোতগুলি 2 মিলিঅ্যাম্পিয়ার এবং 20 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে ওঠানামা করছে আপনি অবশ্যই মূলত প্রবাহে বৈদ্যুতিক লোডকে বিচ্ছিন্ন করতে সক্ষম হবেন মূলত আমি বিচ্ছিন্নভাবে ডাউন স্ট্রিম ইলেক্ট্রনিক্স ঠিক আছে ডাউন স্ট্রিম ইলেক্ট্রনিক্সকে এমনভাবে বিচ্ছিন্ন করতে হবে যাতে লোডের লোড রাইটের চাহিদা পূরণের শক্তি চাহিদাটি প্রকাশ না পায় যা আমরা এই প্রসঙ্গে বিচ্ছিন্নতার দ্বারা বোঝাতে চাইছি ইনপুট সিস্টেমের ইনপুট সংগ্রহের সংস্পর্শে না আসে সিস্টেম আপনি ইনপুট সিস্টেম আর কোনও শক্তি সংগ্রহের ব্যবস্থা বলতে পারে না কারণ যদি বোঝা ফসল কাটার ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্ত হয়ে যায় তবে কোনও উপায় নেই যার দ্বারা বোঝাটি যে শক্তিটি পেতে চলেছে আপনাকে সেই বিচ্ছিন্নতা করতে হবে যা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আপনাকে বলছি এটি এমনটি যা গত বহু বছর ধরে গবেষকরা শক্তি সংগ্রহের ক্ষেত্রে একটি ভাল সার্কিট কী তা বোঝার চেষ্টা করার জন্য একটি প্রচুর সময় এবং শক্তি ব্যয় করেছেন সেই যাদু মন্ত্রটি কীভাবে আপনি কীভাবে নিশ্চিত করতে পারেন যে শক্তি সংগ্রহের সার্কিটগুলি খুব উপন্যাস নির্ভরযোগ্য হয়ে উঠুন এবং সমস্ত ধরণের আমাদের বলি যে হাইপো হিয়ারিং সার্কিটের হাইপ ওয়াও ফ্যাক্টরটি সত্যই একটি গুরুত্বপূর্ণ পরামিতি থেকে আসে এবং এটি হল স্ব সূচনা নিজেই শুরু করা সুতরাং আপনি অনেক লোকের সাহিত্যে দেখতে পাবেন আমরা বলি আমি একটি করব আমি হল আমরা স্ব সূচনা করতে সক্ষম হব এটির অর্থ কী তা বোঝায় এটির অর্থ হল যদি আপনার কাছে ব্যাটারি বেস সিস্টেম না থাকে তবে পুরো ইলেক্ট্রনিক্স কেবলমাত্র আমার কাটার ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করতে চলেছে আসুন আমরা মূলত এটি বলতে পারি যে এটি এমন একটি অ্যাপ্লিকেশন যা আমাদের বলা হয় পরিবেষ্টিত শক্তি নিরীক্ষণ করা যেখানেআপনাকে যে পরিধেয়যোগ্য বৈদ্যুতিন সম্পর্কে বলেছিলাম সে সম্পর্কে আপনি সত্যিই উদ্বিগ্ন নন এটি স্পষ্টতই আপনাকে ব্যাটারি রাখতে হবে এবং যে ব্যাটারি তা নয় সেটিকে চার্জ করার জন্য একটি ফসল সংগ্রহ করতে হবে এই উদাহরণটি এটি অন্যান্য উদাহরণ যেখানে আপনি মূলত পরিবেষ্টিত পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকেন আপনি একটি নমুনা চান প্রতি 5 মিনিট বা 10 মিনিট বা প্রতি ঘন্টা প্রতি যে বৈদ্যুতিন সম্পূর্ণরূপে শক্তি সংগ্রহের ভিত্তিতে এবং যে বৈদ্যুতিন আপনি স্ব শুরু করতে চান কারণ আপনার 0 জ্বালানি দিয়ে শুরু করার জন্য আপনাকে কীভাবে সম্পূর্ণ ইলেক্ট্রনিক্স শুরু করতে হবে এবং নিজেই কাজ শুরু করতে ইলেকট্রনিক্স শুরু করতে হবে তার অর্থ স্ব প্রবর্তন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সমস্ত স্মার্ট ইলেক্ট্রনিক্স প্রয়োজনীয়ভাবে শক্তি সংগ্রহের জন্য সমস্ত ওয়াও ফ্যাক্টর এই একটি গুরুত্বপূর্ণ পরামিতিটির চারপাশে জড়িয়ে রয়েছে যা প্রকৃতপক্ষে স্ব সূচনা করার ক্ষমতা করতে সক্ষম কেন এটি গুরুত্বপূর্ণ কারণ ফসল সংগ্রহের উত্সগুলি আমার এটি বলতে হবে না তবে আমি কেবল বাড়ি চালাতে চাই যে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাবেন না সংগ্রহের উত্স হল দুর্বল শক্তি উত্স নিম্ন গ্রেড দুর্বল শক্তি সংগ্রহের উত্স সুতরাং আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার একটি শক্তি আছে সুতরাং আপনি শেষে বলতে পারেন যে আমি এই শক্তি সংগ্রহের সার্কিটটি তৈরি করছি এবং অন্য ব্যক্তি বলতে পারেন যে নিজেই এটি শুরু হচ্ছে আপনি কি স্বয়ং প্রবর্তনের সমস্যাটি সমাধান করেছেন আপনি বৈদ্যুতিক লোডগুলি বিচ্ছিন্ন করার সমস্যাটি সমাধান করেছেন যা প্রয়োজনীয় উচ্চতর শক্তি কার্যকরভাবে বিচ্ছিন্ন করার একটি কাজ করেছেন আপনার সার্কিট কি খুব ভালভাবে এই বিচ্ছিন্নতার যত্ন নেয় আপনার ইনপুট শক্তি কী আপনার উদাহরণ হিসাবে উদাহরণস্বরূপ যখন আপনি বলছেন দুর্বল শক্তি আপনি ইনডোর থেকে আসার জন্য যা শক্তির দিকে তাকানোর চেষ্টা করছে বা এটি বাইরে দরজা এবং এমন কি আরও অনেক কিছু রয়েছে পরিশেষে এটি একটি স্বপ্ন যা আমরা অন্যান্য স্থানও আলোচনা করেছি আমি কেবল একই স্বপ্ন এবং একই গল্পটি পুরোপুরি ফিরিয়ে রাখতে চাই এটি নিজেই ন্যূনতম শক্তি গ্রহণকারী হওয়া উচিত এটি কোনও বড় ব্যাপার নয় তবে এটি খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং এটি পাওয়ার গজলার নিজেই সর্বনিম্ন শক্তি গ্রহণকারী হওয়া উচিত নয় যার অর্থ আপনাকে শান্ত হওয়া স্রোত সম্পর্কে উদ্বিগ্ন হতে হবে এটি অন্যান্য উদাহরণগুলির মতো হতে পারে না যেখানে আপনি 058 মিলিঅ্যাম্পিয়ার থাকতে পারেন কারণ আপনি গ্রিড মেইনগুলি থেকে ইনপুট শক্তি আঁকছেন এবং তাত্ক্ষণিকভাবে আপনি এলডিওকে সামর্থ্য করতে পারেন আমি আপনাকে শেষ ক্লাসে উল্লেখ করেছি যে এলডিও উদাহরণটি ছিল আসলে 058 মিলিঅ্যাম্পিয়ারস গ্রহণ করে আপনি সেই ধরণের wave গ্রহণ করতে পারবেন না কারণ এটি আসলে একটি ফসল কাটা এবং মূল্যবান ফসল সংগ্রহ করার শক্তি ব্যবহার করা হচ্ছে সুতরাং বৈদ্যুতিন নিজেই কমপক্ষে শক্তি গ্রহণ করা উচিত সুতরাং এই বড় সমস্যাগুলি কী কীগুলি যখন আপনি সার্কিটগুলিতে যাওয়ার আগে আপনি শক্তি সংগ্রহের কথা বলছেন সিমুলেশনগুলিতে যাওয়ার আগে হল এমপিপিটি এক নম্বর প্রয়োজনীয়তা করা উচিত যখন পরিস্থিতি ভাল হয় তখন শক্তি অর্জন করতে সক্ষম হওয়া উচিত এবং এই শক্তি সঞ্চয় করার দুটি সম্ভাবনা সঞ্চয় করে এটি আলাদা ধরণের ইলেক্ট্রনিক্সকে আলাদাভাবে আলাদা করা উচিত যেখানে লোডের উদীয়মান চাহিদা ইনপুট শক্তির সংস্পর্শে না আসে শক্তি সংগ্রহের ব্যবস্থা এড়ানো উচিত আপনাকে সেই বিচ্ছিন্নতা করা উচিত এটি স্ব সূচনা করা উচিত এবং এটি নিজেই স্বল্প শক্তি ব্যবহার করা উচিত এখন আমরা বিভিন্ন জ্বালানী সংগ্রহের আইসিগুলিতে নিজেদের প্রবর্তন করব আমরা সেই সিমুলেশন সার্কিটগুলি দেখব এবং আমরা সেগুলি সার্কিটগুলি নির্মাণের দিকে নজর দেব এবং আমি আপনাকে একটি বাস্তব উদাহরণও দেখাব যা বলার জন্য আমি কীভাবে এই পাওয়ার ব্লকটি তৈরি করতে পারি আমার আইওটি সিস্টেম যেমন এটির ইনপুট হিসাবে শক্তি আহরণের উত্সে একটি শক্তি সংগ্রহ করতে পারে